সুতরাং এরপরে আমরা যেটা করবো সেটা হলো আরো গভীরে গিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং গ্রেডিয়েন্ট এর ধারনা কে একটি সাধারণ রূপ দিতে হবে এবং অন্যান্য অপারেটর যেগুলি সাধারণ ভাবে ব্যবহার করা হয় সেগুলো ও দেখতে হবে এখন যে গ্রেডিয়েন্ট টি আমরা এর মধ্যেই নির্দিষ্ট করেছি সেটিকে যে সব সময় এরকমই দেখতে হবে তা নয় আমরা এটিকে তিনটি উপাংশের সাপেক্ষে লিখেছি এবং আমি এর আগে ডেল্টা এফ ∇f কে এভাবে লিখেছি এবং এখন আবার আমি এটিকে এইভাবে লিখব লক্ষ্য করো এখানে আমি একটি ছোট পরিবর্তন করেছি আমি ইউনিট ভেক্টর গুলিকে বাঁদিকে লিখেছি সুবিধের জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ যে এফ বারবার আসছে এই সমীকরণে তাই এটিকে সাধারণ ভাবে উপস্থাপন করার জন্য এফ কে বাদ দেওয়া হচ্ছে এবং এভাবে একটি অপারেটর নির্দিষ্ট করা যায় তাই আমি এটিকে গ্রেডিয়েন্ট বলতে পারি আমি এটিকে এক ধরনের অপারেটর বলতে পারি এখন এই অপারেটরটির সবসময় একটি ফাংশন প্রয়োজন হবে তার ওপর কাজ করার জন্য তাই আমি যদি এটিকে এভাবে লিখি এখানে এটিকে অসম্পূর্ণ মনে হবে কারণ এখান থেকে বোঝা যাচ্ছে না এটি কার ওপর কি কাজ করছে এটির একটি ফোর্স অথবা ফিল্ড দরকার তার ওপর কাজ করার জন্য এক্ষেত্রে এটি হবে স্কেলার ফিল্ড তাই আমি যদি এখন এই গ্রেডিয়েন্ট এর সমীকরণটি নিয়ে আবার এফ কে লিখি আমি আবার আগের সমীকরণটি ফিরে পাবো এই অপারেটরটি অনেকটাই ভেক্টরের মত তাই এটি ভেক্টর ক্যালকুলাস এর সাধারন নিয়মগুলি অনুসরণ করবে তাই উদাহরণ হিসাবে বলা যায় এভাবে যদি গ্রেডিয়েন্ট পাওয়া যায় আমরা দুটি ভেক্টরের মধ্যে ডট প্রডাক্ট ও নিতে পারি তাহলে প্রথমে আমরা গ্রেডিয়েন্ট পেলাম যদি স্কেলার ফাংশন হয় তাহলে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এর ক্ষেত্রে দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নিতে হবে সুতরাং এটি একটি ভেক্টর যখন আমি ডট প্রডাক্ট নিচ্ছি কিন্তু যদি এদের মধ্যে একটি ডেল অপারেটর হয় তাহলে এটিকে ডাইভারজেন্স অফ ভেক্টর বলা হবে এছাড়াও আরো একটি জিনিস আছে সেটি হলো ক্রস প্রডাক্ট সুতরাং আমরা দুটি ভেক্টর নিতে পারি এবং তাদের মধ্যে ক্রস প্রডাক্ট পেতে পারি ভেক্টর ক্যালকুলাস এর ভাষায় এই ক্রস প্রডাক্ট কে কার্ল অফ দা ভেক্টর এ বলা হয় সুতরাং আমরা গ্রেডিয়েন্ট দিয়ে শুরু করলাম আমরা ডেল অপারেটর নির্দিষ্ট করলাম ডেল অপারেটরের তিনটি উপাংশ আছে তাই এটি একটি ভেক্টর ভেক্টর হওয়ার জন্য আমরা ডট প্রোডাক্ট নিতে পারি যাকে ডাইভারজেন্স বলা হয় আমরা ক্রস প্রডাক্ট ও নিতে পারি যাকে কার্ল বলা হয় এছাড়াও আমরা স্কেলার ফাংশন এর ওপর প্রয়োগ করতে পারি তাহলে মনে রেখো এই রাশিটি এখানে ভেক্টর এখানে স্কেলার এবং এখানে আবার ভেক্টর তাহলে এটি এক ধরনের নাট এবং বল্টু যার সাহায্যে ম্যাক্সওয়েলস ইকোয়েশনস Maxwell's equations এর পুরো ভাষাটি লেখা হবে এবং এর মাধ্যমে আমরা এই অপারেটর গুলির ব্যাপারে কিছু আত্মবিশ্বাস পাব তাহলে এবার এক এক করে এই অপারেটর গুলোকে দেখা যাক সুতরাং প্রথম অপারেটর টি হলো ডাইভারজেন্স আমি একটি ভেক্টর এ নিয়েছি যার তিনটি উপাংশ আছে তাই ডট প্রডাক্ট নেবার পর আমি এটিকে এভাবে লিখতে পারি A A Ax y z এবং এটি একটি স্কেলার এর একটি খুব সুন্দর জ্যামিতিক অর্থ আছে যে এই তিনটি উপাংশ কী বোঝায় ডাইভারজেন্স এর অর্থ হলো এটি একটি পরিমাপক যার থেকে বোঝা যায় একটি ভেক্টর কোন বিন্দু থেকে কতখানি অপসরণ করতে পারে সুতরাং এটি হলো স্বজ্ঞাত জ্যামিতিক ছবি এখন কিছু উদাহরণ নেওয়া যাক ধরা যাক এখানে একটি বিন্দু আছে এবং এটিকে আমরা অরিজিন বলছি এবং এভাবে আমরা একটি ভেক্টর ফিল্ড অংকন করতে চাইছি তাহলে এই ভেক্টর ফিল্ড টি আসলে কি এটি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট এ একটি পজিশন ভেক্টর যার উপাংশ গুলি হল এক্স ওয়াই এবং জেড তাই আমরা যদি এটিকে অরিজিন এ অংকন করি এটি কোন দিকে ইঙ্গিত করবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ঠিক আছে এবং আমরা যত অরিজিন থেকে দূরে যাবো এর মাত্রা বৃদ্ধি পাবে সুতরাং তাদের এই ভাবে উপস্থাপন করা হবে আমি যত বাইরের দিকে যাব ততো বড় দৈর্ঘ্যের ভেক্টর অঙ্কন করব ভেক্টরের দৈর্ঘ্য এক্ষেত্রে পরিমাপ কে বোঝাচ্ছে এবং এটি সবসময় ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে স্পেস এর যে কোন বিন্দুতে এটি বাইরের দিকে অভিমুখ করে থাকবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যদি আমি এখন এই বিন্দুর ওপর পরিমাপ করি তাহলে ভেক্টর ফিল্ড একটি বিন্দু থেকে বাইরের দিকে অপসরণ করছে তাই এক্ষেত্রে আমরা আশা করতে পারি এই ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হবে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ∇ · A যার মান আমরা পেলাম 3 যেটি 0 নয় এরপরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি একটি ভেক্টর ফিল্ড স্পেস এ ধ্রুবক এটি জেড অ্যাক্সিস বরাবর ধ্রুবক ধরা যাক এটি জেড অ্যাক্সিস তাহলে এর দৈর্ঘ্য সর্বত্র সমান যদি স্পেস এর যেকোনো বিন্দুতেই এই ভেক্টর ফিল্ড টি অংকন করা হয় তাহলে ঠিক হবে সুতরাং এটি কোথা থেকে ও আসলে অপসৃত হচ্ছে না এটি এক ধরনের নদীর প্রবাহের মতন যা স্থির গতিতে সর্বত্র প্রবাহিত হচ্ছে তাই আমি যখন এই ভেক্টর ফিল্ড এর উপর ডাইভারজেন্স নিচ্ছি তখন তোমাদের কি মনে হয় প্রথম দুই উপাংশের ক্ষেত্রে এর মান হবে 0 এবং তৃতীয় উপাংশ যেটি পড়ে থাকছে তার ক্ষেত্রেও শুন্য পাব এর পরের উদাহরণটি ও নদীর মত কিন্তু এক্ষেত্রে গতির পরিবর্তন হচ্ছে যেভাবে আমরা জেড অভিমুখ বরাবর যাচ্ছি সুতরাং এখানে এটি হলো জেড অ্যাক্সিস এবং ধরা যাক এখানে জেড হলো 0 এখন এটা কোন দিকে যাবে প্রথমদিকে জেড এর মান ছোট হবে এবং ধরা যাক তারপরে এখান থেকে এর মান বৃদ্ধি পেতে শুরু করল এরপরে আমি যখন ঋণাত্মক জেড এর দিকে যাচ্ছি এর দিক পরিবর্তন হচ্ছে এবং আবার এর মান ছোট থাকছে তাই এখান থেকে মনে করা যেতে পারে যে ভেক্টর ফিল্ড এর অপসরণ হচ্ছে সুতরাং এখন যখন আমি এখানে আবার ডাইভারজেন্স গণনা করছি প্রথম দুই উপাংশের জন্য কিছুই পাওয়া যাচ্ছে না এবং ডাইভারজেন্সের মান পাওয়া যাচ্ছে 1 সুতরাং এখান থেকে একটি সুন্দর জ্যামিতিক ধারণা পাওয়া যাচ্ছে যে ভেক্টর ফিল্ড এর সাথে কি হচ্ছে আমরা এখানে চেষ্টা করছি একটি ভেক্টর ফিল্ড কি রকম দেখতে হয় এবং কিভাবে এর পরিমাপ করা যায় ডাইভারজেন্স কে এখানে আমরা প্রথম কৌশল হিসেবে ব্যবহার করছি পরবর্তী যে রাশিটি নিয়ে আমরা আগ্রহী সেটি হল কার্ল ক্রস প্রডাক্ট কে সাধারন ভাবে কার্ল হিসাবে উপস্থাপন করা যায় যেভাবে দুটি ভেক্টর এর মধ্যে ক্রস প্রডাক্ট কে লেখা হয় প্রথমে আমরা এক্স ওয়াই জেড লিখব তারপর প্রথম রাশির উপাংশ গুলি এইভাবে লিখব এবং নিচের সারিতে অন্য উপাংশ গুলি লিখব সুতরাং আমরা সবাই ক্রস প্রডাক্ট বের করার যে নিয়ম জানি সেই অনুসারে লিখতে পারি যদি আমরা উপাংশ আকারে লিখতে চাই তাহলে বন্ধনী ব্যবহার করে লিখতে পারি প্রথম অংশটি হবে A ∂y A ∂z ∂ z − ∂ y পরের অংশটি অভিমুখ বরাবর হবে এবং এটি হবে yˆ A ∂z A ∂x ∂ x − ∂ z তৃতীয় অংশটিও একই ভাবে হবে সুতরাং এটি zˆ A ∂x A ∂y ∂ y − ∂ x চক্রাকারে করলে এভাবে পাওয়া যায় যখন আমি এটিকে দেখব তখন এদের মধ্যে পার্থক্য নেব যখন আমি এটিকে নেব তখন এটি থেকে ওটি কে বিয়োগ করবো তারপর পার্থক্যটি নেব যদি তোমরা এটি ভুলে গিয়ে থাকো তাহলে কিছু উদাহরণ নিজেরাই অভ্যাস করতে পারো এটি খুব একটি কঠিন নয় কার্ল অপারেটর পরিমাপ করে একটি ভেক্টর কোন বিন্দুর সাপেক্ষে কতখানি ঘুরতে পারে সুতরাং আবার যদি নদীর উপমা দেয়া যায় ধরা যাক নদীতে এক জায়গায় একটি ঘূর্ণাবর্ত আছে যেখানে কার্ল পরিমাপ করবে ভেক্টর ফিল্ড কতখানি ঘুরবে এখানে আবার কতগুলি উদাহরণ নেওয়া যাক এর মধ্যে প্রথম উদাহরণটি যে ভেক্টর ফিল্ড টি আগে নিয়েছিলাম সেটিই সুতরাং অরিজিন থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাচ্ছে তাহলে দেখে কী মনে হচ্ছে ভেক্টর ফিল্ড টি কি আদৌ ঘুরছে দেখে মনে হচ্ছে ঘুরছে না তাহলে আমাদের যেটা মনে হচ্ছে সেটা কার্ল পরিমাপ করে নিশ্চিত করতে হবে এখানে A z হল z যার জন্য আমরা শূন্য পাচ্ছি A y হল y যার জন্য আবার শূন্য পাচ্ছি এবং A x x হবার জন্য 0 পাচ্ছি সুতরাং আমরা পরিশেষে ফলাফল 0 পাচ্ছি এটাই পাওয়ার কথা ছিল যেহেতু ভেক্টর ফিল্ড টি ঘুরছে না এটির যদিও অপসরণ হচ্ছে কিন্তু ঘুরছে না ঘটনাটি এইভাবে ভাবা যেতে পারে যদি আমরা একটি ছোট প্যাডেল লাগাই তাহলে এটি বাইরের দিকে যাবে কিন্তু নিজের অ্যাক্সিস এর সাপেক্ষে ঘুরবে না এখানে আরেকটি উদাহরণ আছে x y প্লেন এ সুতরাং প্রথমে x y প্লেন টি অংকন করা যাক ভেক্টর ফিল্ড টি কেমন দেখতে হবে উদাহরণ হিসেবে ধরা যাক এটি এক্স অ্যাক্সিস এখন এখানে আমরা কিভাবে ফিল্ড টি অঙ্কন করব এরকম ভাবে অঙ্কন করা কি ঠিক হবে উদাহরণ হিসেবে এখানে একটি বিন্দু নেয়া যাক ধরা যাক এটি 1 0 ঠিক আছে তাহলে ভেক্টরের উপাংশ গুলি কি হবে ভেক্টর টি হবে 010 সুতরাং এটি একটি একক দৈর্ঘ্যের ভেক্টর এটির অভিমুখ কোন দিকে হবে ওয়াই ঠিক আছে এখন এখানে একটি বিন্দু ধরা যাক ধরা যাক এটি ওয়ান সুতরাং এখানে এক্স হল ওয়ান এবং ওয়াই হল ওয়ান তাহলে এখন এর অভিমুখ কোন দিকে হবে এক্স অংশটি হলো মাইনাস ওয়ান ওয়াই হল ওয়ান এবং জেড হলো শূন্য সুতরাং এক্স হল ঋণাত্মক ওয়াই হল ধনাত্মক সুতরাং এটি 45 ডিগ্রী কোনে অভিমুখ করে থাকবে সুতরাং যদি তুমি এইভাবে অঙ্কন করতে থাকো তাহলে এরকম কিছু একটা পাবে এটি পাঠ্যপুস্তক এর একটি উদাহরণ ঘূর্ণনের ঠিক আছে সুতরাং এখন আর একবার কার্ল এর পরিমাপ করা যাক প্রথম উপাংশ টি নেয়া যাক এটি হলো শুন্য তাই এর জন্য এক্স শূন্য হবে এবার দ্বিতীয় উপাংশ তে যাওয়া যাক ছাত্র সময় দেখো 1154 এটি মাইনাস ওয়াই কিন্তু জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ হলো শূন্য তাই এটিও শূন্য হবে এবার তৃতীয় অংশটি দেখা যাক যা x Ay এখন ওটি ওয়ান মাইনাস এবং অন্যটি ওয়াই ছাত্র মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান সুতরাং মাইনাস মাইনাস হয় ছাত্র প্লাস ঠিক তাহলে এটি হলো 2 সুতরাং এটি 0 নয় এবং এটি ডান হাত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়মের সঙ্গে সম্পর্কিত যেখানে তুমি ঘোরাতে পারছ এবং কার্ল দেখাচ্ছে কোথায় ভেক্টর টি 0 নয় এখানে আমরা আরেকটি উদাহরণ নিতে পারি x y প্লেন এ সহজভাবে বোঝানোর জন্য সুতরাং ভেক্টর ফিল্ড টি কেমন দেখতে হবে এখানে একটি বিন্দু নেয়া যাক 1 0 কোন দিকের অভিমুখ হবে এখানে উপর দিকে এখন পুরো y axis এর ব্যাপারে কি বলা যায় x0 ঠিক আছে সুতরাং যদি ফাংশন শূন্য হয় এবং আমি যদি উচ্চতর মানের দিকে চাই এটি আরও বড় হতে থাকবে যখন আমি এখানে খুব ছোট ধরলাম এই বিন্দুর সাপেক্ষে কি হচ্ছে কোনদিকে এর অভিমুখ এটি নিচের দিকে যাবে কারণ এক্স ঋণাত্মক কিন্তু ওয়াই অভিমুখে সবসময় ধনাত্মক থাকবে সুতরাং অভিমুখ টি স্থির সুতরাং এটি তৃতীয় উদাহরণ তাহলে আবার পরিমাপ করা যাক তোমাদের দেখে কি মনে হচ্ছে ঘুরবে না ঘুরবে না এটি ঘুরবে না তাহলে দেখা যাক কি উত্তর হয় সুতরাং প্রথম অংশটি হল Az যা হলো 0 এক্স ও তাই সুতরাং এই অংশটি শুন্য আমি দ্বিতীয় অংশটি ও নিচ্ছি 0 সুতরাং Az Ay Ax হলো শুন্য তৃতীয় অংশটি আকর্ষণীয় একইভাবে এক্স সুতরাং dx 1 Az Ay dAy এবং হলো 0 সুতরাং এটি আসলে এক সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ঘূর্ণন হচ্ছে সুতরাং এটি এইদিকে অভিমুখ করে আছে ধরা যাক আমি এখানে একটি প্যাডেল লাগালাম এইভাবে তুমি দেখতে পাচ্ছো এই সমস্ত বল গুলি এটিকে ঘোরাতে পারবে সুতরাং আমাদের ঠিকই মনে হয়েছিল যে ভেক্টর টির একটি ঘূর্ণন আছে সুতরাং কার্ল 0 নয় সুতরাং তোমরা জানলে যে চিরাচরিতভাবে এই কার্ল এবং ডাইভারজেন্স যা সম্বন্ধে উচ্চ বিদ্যালয় আমাদের যথেষ্ট ভয় ছিল তাদের আসলে খুব সহজ জ্যামিতিক অর্থ আছে আমরা এর সাথে অভ্যস্ত হয়ে উঠেছি এবং আমরা ইলেক্ট্রোম্যাগনেটিকস এর সমীকরণ এতে খুব সহজে লিখতে পারবো